এখন আমরা বিভিন্ন রেজিম সম্বন্ধে দেখব এখানে রেজিম বলতে কী বোঝানো হয়েছে আমরা বিভিন্ন ল দেখেছি বিভিন্ন আকারে কিন্তু মোটামুটি ভাবে সব ল আসলে একটিই সেটা হল ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations কিন্তু ক্ষেত্র বিশেষে আমি সেগুলো কে আলাদা করতে পারি তাহলে সেই বিশেষ ক্ষেত্র গুলো কি সেইগুলোকেই আলাদা আলাদা রেজিম বলে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর স্পেস এবং টাইম ডেরিভেটিভ আছে ঠিক আছে যখন আমি লিখি ∇ × E এটি হবে স্পেশিয়াল ডেরিভেটিভ আমার এরকম অংশ আছে এবং তারপরে এরকম অংশও আছে সুতরাং এখানে ডেরিভেটিভ আছে স্পেস এর সাপেক্ষে এবং টাইম এর সাপেক্ষে তাই সবচেয়ে সহজ যে কাজটি তুমি করতে পারো তাহল এই দুজনের মধ্যে তুলনামূলক ভাবে কার ভার বেশি সেটা দেখতে পারো যদি একটি অন্যটির থেকে বড় হয় তাহলে আমরা ছোট টি কে অবজ্ঞা করতে পারি যদি তারা তুল্যমূল্য হয় তাহলে আমাকে দুজনকেই রাখতে হবে ঠিক আছে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর ব্যাপারে আরেকটি জিনিস যেটি হয়তো তুমি আগেই শুনে থাকতে পারো সেটি হল বাউন্ডারি কন্ডিশনস ঠিক আছে কিছু বাউন্ডারি কন্ডিশনস আছে যা ফিল্ড দ্বারা বাউন্ডারি তে পরীক্ষা করে দেখা হয় ঠিক আছে কিনা কিন্তু বাউন্ডারি কন্ডিশনস এর ভেতরের ধারণাটি হলো যদি আমার কাছে কোন একটি বস্তু থাকে ধরা যাক দৈর্ঘ্য এল এর যে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড এর আশেপাশে প্রবাহিত হচ্ছে এটাকে বাউন্ডারি বলে মানতে হবে এটাকে বেঁকে যেতে হবে অথবা ঘুরে যেতে হবে এমন ভাবে ব্যবহার করতে পারবে না যাতে মনে হয় এটা ওখানে নেই এখন এই দিক টিকে ধরা যাক এক্স এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার কি মনে হয় যদি এই বস্তুটি এল দৈর্ঘ্যের হয় তোমার কি মনে হয় ফিল্ড কতটা পরিবর্তিত হবে এক্স বরাবর এটা কি হবে কিভাবে তুমি এল এর সাথে এর সম্পর্ক লিখবে তোমার ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations জানার দরকার নেই তোমার কি মনে হয় এটি এল এর সাথে সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক হবে আমি তোমাকে জিজ্ঞেস করছি ফিল্ড এর পরিবর্তনের হার এক্স বরাবর যদি তোমার কাছে দুটি বিকল্প থাকে এল এর সাথে সমানুপাতিক অথবা 1 এল এর সাথে সমানুপাতিক তোমার কি মনে হয় 1এল এর সাথে সমানুপাতিক কারণ ধরা যাক যখন এল খুব বড় ধরা যাক অসীম যদি এটা খুব বড় হয় তাহলে এক্স বরাবর কোন পরিবর্তন হবে না এটা এরকম লাগবে যে বস্তুটি অসীম তাই ফিল্ড এর কোন দরকার নেই বাঁক নেবার তাই আমি বলতে পারি dEdx 0 এর দিকে যাবে ফিল্ডের পরিবর্তন করার কোন দরকার নেই কারণ সেদিকে কোন পরিবর্তন হচ্ছে না অপরদিকে যদি এল খুব ছোট হয় তাহলে ফিল্ড কে তার পাশে বাঁক নিতে হবে সুতরাং বস্তুটি যত ছোট হবে ফিল্ড টি ও তত ছোট হবে কিন্তু বাঁক টি ততো বড় হবে সুতরাং এটি হলো গল্পের একটি দিক যা স্পেস ডেরিভেটিভ এর সাথে সম্পর্কিত অন্য যেটি আমাদের দেখতে হবে তা হল টাইম ডেরিভেটিভ তোমরা এর আগেই সিগন্যালস ইন সিস্টেমস সম্বন্ধে পড়েছে যখন আমরা লিনিয়ার সিস্টেমস অফ ইকোয়েশনস এর দিকে তাকাই সহজভাবে কোনটিকে পড়া সম্ভব টাইম না ফ্রিকুয়েন্সি ফুরিয়ার ট্রান্সফর্ম এর আগেই সবকিছুকে ফেজার এর সাপেক্ষে উপস্থাপন করেছে যাকে লেখা যায় jωt হিসাবে তাই আমি যদি ejωt নিই এর টাইম ডেরিভেটিভ কি হবে ছাত্র ওমেগাω জে একটি ধ্রুবক আমি পেতে চলেছি ওয়েভলেঙ্থ এর সাপেক্ষে ওমেগা ω ব্যস্তানুপাতিক ভাবে ঠিক সুতরাং এটা হতে চলেছে ছাত্র C ঠিক আছে সব ধ্রুবক এখন ভুলে যাও যা কিছু হচ্ছে Cλ এই সমীকরণে দুটি অংশের মধ্যে সুতরাং আমার কাছে একটি স্পেস ডেরিভেটিভ আছে যা 1এল এর সাথে সমানুপাতিক আমার কাছে একটি টাইম ডেরিভেটিভ আছে যা সমানুপাতিক সুতরাং এখানে দুটি lλ অংশ আছে মনে রাখো এখানে এই সম্পর্কটি ∇ × E যেটি আগেই ছিল আসলে যা dBdt এর সাথে সমান সুতরাং এটি দুটি রাশির মধ্যে প্রতিযোগিতা তাতে কে জিতবে এল এবং ল্যামডা λ র অনুপাত এর উপর নির্ভর করে তিন রকমের ঘটনা ঘটতে পারে যখন এল ল্যামডা λ র থেকে খুব ছোট তখন কি ঘটবে যদি এল ল্যামডা λ র থেকে খুব বড় হয় তাহলেই রাশিটির কি হবে এটি খুব ছোট হয়ে যাবে তাই আমি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর এই অংশটি অবজ্ঞা করতে পারি সুতরাং এই অংশটি খুব ছোট হবে যদি সময়ের উপর কোন নির্ভরতা না থাকে তাহলে এই সমীকরণটি কে কি বলা হবে আমরা এটা বিদ্যালয় এ পড়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস কিন্তু এর একটা ছোট বিশেষ নাম আছে স্ট্যাটিকস ঠিক আছে কারণ এর সময় এর উপর কোন নির্ভরতা নেই আমরা এটিকে ইলেকট্রোস্ট্যাটিকস ম্যাগনেটোস্ট্যাটিকস যাহোক বলতে পারি সাধারণত স্ট্যাটিকস বলা হয় এবং যদি আমার কাছে সময় সংক্রান্ত রাশি না থাকে তাহলে আমার কাছে ইলেকট্রিক ফিল্ডের স্পেস ডেরিভেটিভ এবং ম্যাগনেটিক ফিল্ডের স্পেস ডেরিভেটিভ আছে এবং তাদের মধ্যে কোন সংযোজন নেই কারণ সংযোজন হয় টাইম ডেরিভেটিভ এর মাধ্যমে স্ট্যাটিকস এ সমীকরণ গুলি সব সংযোজিত নয় ইলেকট্রিক ফিল্ড এর নিজের গল্প আছে ম্যাগনেটিক ফিল্ড এর নিজস্ব গল্প আছে সেই জন্য আমরা এরকম বলি ইলেকট্রোস্ট্যাটিকস এবং ম্যাগনেটোস্ট্যাটিকস আমরা কখনোই বলি না ইলেক্ট্রোম্যাগনেটোস্ট্যাটিকস সুতরাং এরা অসংযোজিত তারপরে সেরকম একটি ক্ষেত্র আসে যখন এই দুটি রাশি তুল্যমূল্য হয় সেটিকে মিড ফ্রিকুয়েন্সি বলা হয় ঠিক আছে মিড ফ্রিকুয়েন্সি তে স্পেস ডেরিভেটিভ এবং টাইম ডেরিভেটিভ দুটিই ব্যবহার করতে হবে তোমরা ভাবতে পারো স্ট্যাটিকস অনেক সহজ হতো কারণ একটি রাশি কম ছিল মিড ফ্রিকুয়েন্সি সবচেয়ে কঠিন পরিস্থিতি সামলানোর পক্ষে কারণ আমাকে দুধরনের ডেরিভেটিভ ই দেখতে হবে এবং আমাদের এই আলোচ্য বিষয়টি বেশিরভাগ এই কঠিন অংশ অর্থাৎ মিড ফ্রিকুয়েন্সি তে আছে এখানে তুমি সংযোজিত সমীকরণটি পাবে এর আগে আমরা দেখেছি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations থেকে যখন দুটি সমীকরণের মধ্যে সংযোজন করা হয় আমরা ওয়েভ ইকোয়েশন পেতে পারি এই মিড ফ্রিকুয়েন্সি তে ওয়েভের মত সমাধান পাওয়া যাবে সুতরাং সেগুলি ওয়েভের মত দেখতে হবে এবং এভাবেই তুমি তোমার সেল ফোন থেকে বেস্ স্টেশনে সিগন্যাল পাঠাতে পারো অথবা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে পারে কারণ এগুলো সব ওয়েভ যা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে অপরদিকে যদি তোমরা স্ট্যাটিকস এর সমাধানের দিকে দেখো তারা ওয়েভের মত নয় তাদের নির্দিষ্ট সমাধান আছে যেমন ল্যাপলাস ইকুয়েশন পয়জন্স ইকুয়েশন Poisson's equation এদের সমাধান গুলি ওয়েভের মতো নয় বরং মসৃণ সুতরাং এগুলির সীমানা ছোট মিড ফ্রিকুয়েন্সি র তুলনায় এবং সবশেষে সেই তৃতীয় ক্ষেত্রটি যেখানে বস্তুর দৈর্ঘ্য ওয়েভলেঙ্থ এর থেকে অনেক বেশি কেউ কি আমাকে বলতে পারে কোথায় তোমরা এরকম পরিস্থিতি দেখেছো আলোর ক্ষেত্রে দেখা যায় ঠিক ছাত্র হ্যাঁ উদাহরণ হিসেবে আলোর ক্ষেত্রে ওয়েভলেঙ্থ কত 500 ন্যানোমিটারস এবং আমাদের দৈনন্দিন জিনিসপত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার অথবা মিটার এরমধ্যে আমরা বেশি ছোট দেখতে পাই না মাইক্রোন এর থেকে এমনকি তাও মাইক্রোস্কোপ লাগে সুতরাং ওয়েভলেঙ্থ খুব ছোট তাই ফিল্ডের খুব একটা পরিবর্তনের দরকার নেই জিনিসপত্রের আশেপাশে কারণ এদের দৈর্ঘ্য খুব বেশি সুতরাং এখানে কি ঘটছে তুমি যেটা পাচ্ছ সেটা এক ধরনের রেজিম অফ অপটিকস এবং রশ্মির মতো সমাধান তাই আমরা আমাদের এই আলোচ্য বিষয় এ বেশিরভাগ মিড ফ্রিকুয়েন্সি অংশে মনোনিবেশ করব দুধরনের ক্ষেত্রের জন্যই অর্থাৎ স্ট্যাটিকস এবং রে অপটিকস এখানে একটি বিশেষ তত্ত্ব আছে যা এই ধারণাটি কে ব্যবহার করবে এই দুই ধারণাকে ব্যবহার করে তুমি তোমার গণনা কিছুটা সহজ করতে পারো তোমাকে মিড ফ্রিকুয়েন্সি র ক্ষেত্রে হেভিওয়েট মেশিনারি ব্যবহার করতে হবে না অপরদিকে যদি তুমি মিড ফ্রিকুয়েন্সি র পদ্ধতিগুলি বুঝতে পারো তাহলে তোমার পক্ষে অন্যান্য পদ্ধতিগুলি বোঝা সহজ হবে কারন সে গুলি অপেক্ষাকৃত সহজ সংস্করণ সুতরাং আমরা এরপরে মিড ফ্রিকুয়েন্সি পদ্ধতি গুলিতে আরো মনোনিবেশ করব এখন অব্দি কোন প্রশ্ন আছে ঠিক আছে এতক্ষণে ধারণাটি পরিষ্কার হয়ে যাওয়া উচিত